সুতরাং শেষ পদ যা থাকে তা হল এইটা যেটা ডানদিকে আছে অতএব এই ডেল্টা ফাংশন কে ইন্টিগ্রেট করে এবং আমাদের ইন্টিগ্রাল মূলবিন্দু কে অন্তর্ভুক্ত করে যা আমার Sε আমরা কি পাওয়া আশা করতে পারি ছাত্র 1 1 সঠিক সুতরাং এই পদ আমাদেরকে 1 দেবে তাই এখানে এটি খুব ছোট জিনিস যা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে আমি যেভাবে লিখেছি এটি একটি 1 D ডেল্টা ফাংশানের মতো দেখতে লাগে তাই তোমরা যদি করো তোমরা এখানে একটি ভুল করতে পারো যদি তোমরা এটি না জানো উদাহরণস্বরূপ তোমরা যদি এই dS কে rdrdθ লিখে থাকতে এবং δ হিসেবে লিখে থাকতে তাহলে তোমরা এটাকে এভাবে 2π∫rδdr 2π লিখে থাকতে পারতে অতএব এরকম করবে না সঠিক উপায় আমি যা বলতে চাইছি যে এটি ভুল সুতরাং এটি করার সঠিক উপায় হচ্ছে যে এটিকে একটি দ্বিমাত্রিক ডেল্টা ফাংশন ভাবতে পারো তাই যেহেতু ∫∫δx ydxdy 1 সুতরাং 2 D ডেল্টা ফাংশন যার ইন্টিগ্রাল 1 হতে চলেছে অতএব এই c পদ 1 এর সমান তাই শেষ পর্যন্ত আমাদের কি বাকি আছে প্রথম পদ আমাদের দিয়েছে ছাত্র 4 4jb সঠিক তাই আমাদের 4jb দিয়েছে দ্বিতীয় পদ আমাদের দিয়েছে ছাত্র 0 0 সঠিক এবং শেষ পর্যন্ত এখানে আমি 1 পেয়েছি তাই b j4 এবং আমি যদি সব গুলো একত্রিত করি আমি শেষ পর্যন্ত আমার গ্রীন এর ফাংশন লিখতে পারবো যে j4H0 এর সমান অতএব আমি কী দিয়ে শুরু করেছিলাম আমি দুটি পদ দিয়ে শুরু করেছিলাম এবং এখন আমার খালি এই দ্বিতীয় পদ H0 আছে ঠিক আছে অতএব আরেকটা জিনিস যা নিয়ে খুব সহজেই আমরা গুলিয়ে ফেলতে পারি কারণ আমরা আমাদের স্বরলিপি নিয়ে খুব একটা সচেতন হচ্ছি না আমি এখানে কেবল r লিখেছি এই r দেখা যাক এটি ডিফারেন্সিয়াল সমীকরণ এ কোথা থেকে এসেছে তাই এই r এসেছে আমাদের তরঙ্গের সমীকরণ চিহ্নিত করার পর বেসেল ডিফারেন্সিয়াল সমীকরণ এর সাথে অতএব এখানে আমাদের r কি এটা হল একটি স্কেলার কারণ এটি এখানে x এর সাথে মিল হয় এখানে এটি 1 থেকে 1 ম্যাপিং আছে এবং এটি হল যা আমরা সব জায়গায় লিখে চলেছি তাই শেষ পর্যন্ত আমি যখন এই অভিব্যক্তিতে আসছি আমার গ্রীন এর ফাংশনের জন্য যা হল আমার G এর মানে কি দাঁড়াচ্ছে এটা হল একটি স্কেলার এবং আমি একটি পোলার স্থানাংকতে আছি তাই এর মান সব সময় ধনাত্মক এর কারণ এটি হলো দূরত্ব ব্যাসার্ধ দূরত্ব ঠিক আছে অতএব আমি যদি আরও নিপুণভাবে এটা লিখতে চাই যেখানে G r যে কোনো জায়গায় হতে পারে তাহলে আমরা কিভাবে এটা পরিবর্তন করব ছাত্র অথবা কেবলমাত্র তাই H0k এটা হল একটি ছোট জিনিস যদি তুমি পুনরায় এটি নির্ধারণ করো তোমরা দেখবে কেন এই টা এখানে রাখা উচিত আবার কোন লেখা তুমি দেখছ সেই উপর নির্ভর করে তুমি H0 এটাও দেখতে পারো যে H0এর বদলে তুমি পেলে এবং এর কারণ হলো j হ্যাঁ কিন্তু তুমি কেন এটি নির্বাচন করবে কেন কেউ H0 হিসাবে গ্রিনের ফাংশন লিখবে ছাত্র এটি উল্টানো শারীরিকভাবে উল্টানোর অনুমতি নেই উল্টানো তরঙ্গ শারীরিকভাবে অনুমোদন করা হয় না কিন্তু তোমরা কিছু জায়গা পাবে কিছু কিছু পাঠ্যবইয়ে যেখানে গ্রিনের ফাংশন লেখা হয় কিছু ধ্রুবক গুণ H0 এটি কি এবং এটি কেন সঠিক এবং কেন ওটাও সঠিক হবে সুতরাং মনে করো যখন আমরা আমাদের সমাধান লিখেছিলাম বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ এর আমরা দুটি পদ পেয়েছিলাম H0 H0 আমরা কিভাবে H0 নির্বাচন করব ছাত্র বাহ্যিক বাহ্যিক তরঙ্গে যাওয়ার আগে আমার কি মনে রাখা দরকার প্রচলিত সময় আমি নিয়েছিলাম ejωt H0 ছিল একটি বাহ্যিক তরঙ্গ এখন যদি আমার প্রচলিত সময় e jωt হত ছাত্র H0 তাহলে এটি H0 হবে কারণ H0 হলো একটি বাহ্যিক তরঙ্গ এই তরঙ্গ বাইরের দিকে যাচ্ছে যদি তোমার দেখতে হয় যে আমাদের প্রচলিত সময়ে আমরা কাকে আবার নির্বাচন করব অতএব এটা একটি সাধারণ পার্থক্য একটি পদার্থবিদ্যা এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মূলপাঠ এর মধ্যে পদার্থবিদ্যার মানুষেরা e jωt নিতে পছন্দ করে এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা ejωt নির্বাচন করে অতএব তোমার সচেতন থাকা উচিত কারণ তুমি সব জায়গাতেই একটি ঋণ চিহ্ন দ্বারা আলাদা থাকবে এবং গণনামূলক তড়িচ্চুম্বকত্ব এর ক্ষেত্রে এই দুটি ধরণেরই লেখক এর মিশ্রণ আছে তাই এটা খুবই সম্ভব যে তুমি গুলিয়ে ফেলতে পারো অতএব আমরা লেখার প্রচলনে ejωt নেবো সব জায়গায় এবং সেইজন্য আমি H0 পাব এখন আমরা আমাদের সব অংক সরলীকরণ করার জন্য আমরা যা করেছি তা হলো মূল বিন্দুতে একটি ডেল্টা ফাংশন বসিয়েছি এবং সেইভাবে আমরা একটি খুব সহজ দেখতে ডিফারেন্সিয়াল সমীকরণ পেয়েছি এখন এটিকে সাধারণ ভাবে লেখা যাক যেটা সব সময় প্রযোজ্য অতএব ওই অবস্থা ধরা যাক যেখানে আমার একটি ডেল্টা ফাংশন আছে যে কোনো একটি স্থান r' এ আমি কিভাবে আমার সমাধান ফেরত পাব আমাকে মনে রাখতে হবে যে আমরা রাজি হয়েছিলাম যে আমাদের কি করা উচিত আমরা যখন একবার আমাদের সমাধান পেয়ে গেছি আমাদের যা করতে হবে তা হল ছাত্র মূলবিন্দু স্থান পরিবর্তন করা স্থান পরিবর্তন মূল বিন্দুর অতএব শেষ গঠন যা হতে চলেছে সেটা হলো j4H0k কারণ আমি অন্তর্নিহিতভাবে r' করছি আমাদের মূলবিন্দু এবং আমি r এর সাথে r' এর দূরত্ব হিসাব করছি তাই শারীরিকভাবে তর্ক করে আমাদের অনেকখানি সরলীকরণ সম্ভব হয়েছে ডেল্টা ফাংশনটির স্থানকে মূলবিন্দু হিসাবে নির্বাচন না করে এবং গুরুত্ব দিয়েছি এটি সব জায়গায় সমাধান করার জন্য আমাদেরকে থিটা এর উপর নির্ভরশীল পদ গুলো রাখতে হবে কারণ উদাহরণ স্বরূপ আমাদের এই স্থানাঙ্ক অক্ষে যদি আমাদের ডেল্টা ফাংশন এখানে থাকে এবং আমাদের পর্যবেক্ষক এখানে থাকে θ এবং r এ তাহলে অবশ্যই যেভাবে এই উৎস বিকিরণ করছে তার θ এর উপর নির্ভরশীলতা থেকে যাচ্ছে তাই আমি এই θ এর উপর নির্ভরশীল পদগুলো সরাতে সক্ষম হবো না কিন্তু শেষ পর্যন্ত যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের দূরত্ব আমাদের দূরত্ব উৎস এবং পর্যবেক্ষকের মধ্যে তাই এটি হলো 2D গ্রিনের ফাংশনের রূপ যা আমরা ব্যবহার করব এখন আমি উল্লেখ করেছি আগের ক্ষেত্রে যে এটি একটি বিশেষ ফাংশন হ্যান্কেল ফাংশন যা বেসেল ফাংশন কে অন্তর্ভুক্ত করছে মূল ধারণা হলো যে এই ফাংশন গুলো কে আমি বন্ধ গঠনে লিখতে পারিনা কিন্তু তার মানে এই না যে আমি এটির মানের উপর বিচার করতে পারবো না এটা কিরকম দেখতে হবে সুতরাং এটা এখন দেখা যাক এই ফাংশন আসলে কি রকম দেখতে অতএব এটি হলো যা আমার এখানে আছে এবং আমি এখানে দেখাচ্ছি যে এটা হল আমার J0 কারণ আমি r এই সমতলে এঁকেছি এবং এটা হল আমার Y0 তাই উদাহরণ স্বরূপ এটা আমার x অক্ষ এবং এটা y অক্ষ ঠিক আছে সুতরাং আমি কি করছি আমি শুধু x এবং y বর্গ করছি এবং x এবং y এর প্রত্যেক মান এ আমি আমার ফাংশন আঁকছি এটা একটি বাস্তব মান J0 হল একটি বাস্তব মানের ফাংশন এবং এটার একটি সসীম মান আছে সব জায়গায় অতএব তোমরা দেখতে পারবে এই ফাংশনের সর্বোচ্চ মান কোথায় হচ্ছে ছাত্র মূলবিন্দু মূলবিন্দু সঠিক যেখানে সর্বোচ্চ মান হচ্ছে এটিকে হলুদ রঙে দেখানো হয়েছে এবং এটি ক্ষয় হতে থাকে এখন তুমি যত দূরে যাবে একটি তরঙ্গের মত Y0 এর জন্য একমাত্র পার্থক্য কি খেয়াল করো ছাত্র সঠিক এটি ∞ এর দিকে ঝাঁপ দিচ্ছে ছাত্র 0 তে 0 তে যা মূলবিন্দু এবং এটা একটি তরঙ্গের মত কিন্তু আমি যত দূরে যাচ্ছি তত এটা ক্ষয় হচ্ছে ম্যাটল্যাব এ খুব সহজ এটি তৈরি করা সুতরাং তুমি তোমার কমান্ড মেষগ্রিড ব্যবহার করবে একটি গ্রিড X Y বিন্দুর তৈরি করার জন্য এবং তুমি ব্যাসার্ধ দূরত্ব হিসেব করবে যা হল একটি উপাদান অনুসারে অপারেশন এবং তুমি তোমার বেসেল Y বার করবে অতএব তাদের আছে বেসেল J বেসেল Y আরো অনেক কিছু এবং এভাবেই তুমি ভিন্ন ভিন্ন জিনিস তৈরি করবে এবং এর পৃষ্টের অংকন হলো যা ব্যবহার করা হবে এই 3D ফাংশন আঁকার জন্য এখন শুধুই উৎসাহবসত তোমরা কি এরকম কিছু তোমাদের বাস্তব জীবনে দেখেছো ছাত্র ছাত্র ঢেউ ঢেউ ঢেউ ছিল বিন্দুতে বা আরো কাছে তোমার বাড়ির যখন তুমি স্নান করছো তুমি বালতিতে জল ঢালো এবং তুমি এরকম ঢেউ দেখো জলের পৃষ্ঠের উপর আসলে যদি তুমি তোমার ডিফারেন্সিয়াল সমীকরণ এর দিকে তাকাও জলের পৃষ্ঠের জন্য এটি দেখতে হবে সেই একই বেসেল ডিফারেনশিয়াল সমীকরণ তাই তার সমাধান হবে বেসেল ফাংশন এবং যদি তোমাকে J0 এবং Y0 এর মধ্যে নির্বাচন করতে বলা হয় জলের পৃষ্ঠের জন্য তাহলে তুমি কোনটা নেবে ছাত্র J0 J0 সঠিক কারণ শারীরিকভাবে Y0 এর কোন মানে হয় না কারণ আমি ∞ দিকে যাচ্ছি অতএব আজ থেকে যখনই তুমি স্নান করবে তুমি বেসেল ফাংশন মনে রাখবে কারণ সেটি পরিবেশের সব জায়গায় আছে যেখানেই একটি 2 D ধরনের তরঙ্গের সমস্যা আছে অতএব 2 D তরঙ্গ হচ্ছে একটি বেসেল ফাংশন সেজন্য উচ্চ বিদ্যালয় এ যখন কেউ বলেছিল যে আমার একটি সমতল তরঙ্গ আছে তুমি কি করবে তুমি বলেছিলে ejkx ωt কিন্তু আমি যদি এর মান অঙ্কন করতে চাই এর প্রশস্ততা কিন্তু অপরিবর্তিত থাকছে এটি হচ্ছে তরঙ্গ যা অনন্ত অবধি যাচ্ছে এবং কখনও ক্ষয় হচ্ছে না যদিও এটি খুব সহজ ধরনের তরঙ্গ এটি একটি খুবই অপ্রাকৃতিক ধরনের তরঙ্গ এবং অন্যদিকে এটি 2 D তরঙ্গ যা শারীরিকভাবে তুমি দেখতে পাবে যতটা তুমি কেন্দ্রবিন্দু থেকে দূরে যাবে তারা ততটা ক্ষয় হতে শুরু করবে যা তুমি আশা করবে এবং এই ভাবে আমরা 3 D তরঙ্গের দিকে আসবো এটা নিয়ে কোন প্রশ্ন তো আশা করি তোমরা একটি শারীরিক ধারণা পেয়ে গেছো কি হচ্ছে তার এই তরঙ্গ যে গুলো আমাদের ডিফারেন্সিয়াল সমীকরণ সন্তুষ্ট করে সেগুলো হলো কেবল রৈখিক সমাহার J নট এবং Y নট এর এবং আমি কেন রৈখিক সমাহার নিয়েছিলাম কারণ এটি আমাদের একটি শারীরিক মর্ম দিয়েছিল বাহ্যিক তরঙ্গের সুতরাং এগুলো আমরা পেয়েছিলাম